সবাইকে অভিবাদন আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম পূর্ববর্তী ক্লাসগুলিতে আমরা সলিডওয়ার্ক সম্পর্কে কিছুটা শিখেছি এখন আমরা সলিড ওয়ার্কসের সাথে জড়িত বিভিন্ন বিকল্প ব্যবহার করতে যাচ্ছি সুতরাং শেষ ক্লাসে আমরা শিখেছি সলিড ওয়ার্কস আইকন টিতে ডাবল ক্লিক করার পরে আমরা এই ধরণের স্ক্রিন সহ শেষ করতে পারি আমরা ইতিমধ্যে আগের মতো কিছু তৈরি করেছি যদি আমি কিছু খুলতে চাই তাহলে আমরা ওপেন অপশনটি ক্লিক করতে পারি এবং খুলতে পারি যদি আমরা একটি নতুন ড্রয়িং তৈরি করতে আগ্রহী থাকি তবে আমাদের প্রথম অংশটিতে যেটা করতে হবে তা হল এই নিউ অপশনটিতে যেতে হবে লেফট দিকের বাটন ক্লিক করেন তারপর OK ক্লিক করেন তারপরে এটি একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন খুলবে সেই ব্ল্যাঙ্ক স্ক্রিনে আমরা টাস্কবারের মতো বিভিন্ন অপশন দেখতে পাবো এবং ফিচার ম্যানেজারের মতো কিছু অন্যান্য জিনিস দেখবো আমাদের যে কোনও ড্রয়িং যদি নতুন হিসাবে শুরু করতে লাগে তবে সামনের প্লেন টি কে ফ্রন্ট প্লেন হিসেবে বিবেচনা করতে হবে সুতরাং যখন আমরা সামনের দিক উপরের দিক পাশের দিক তৈরি করছি তখন এই ফ্রন্ট প্লেন টপ প্লেন এবং ডানদিকের প্লেন আমাদের অরিজিনাল দ্বি ডাইমেনশনাল স্কেটচএস দেবে না সেই দৃশ্যগুলি ভিন্ন এখানে প্লেন গুলি আলাদা এই প্লেন গুলি কেবল মানুষ কে ড্রয়িং গুলি তৈরি করতে সহায়তা করে এই ধরণের কীওয়ার্ড ব্যবহার করে ফ্রন্ট দৃশ্য টপ দৃশ্য এবং পাশের দৃশ্যের সাথে ডিল করার কিছুই নেই এটি কেবল একটি প্লেন উপস্থাপনা যদি আমরা কোনো রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে শুরু করতে চাই শুধুমাত্র সেই কারণে আমরা এটি ব্যবহার করি তো আমাদের কী করতে হবে প্রধানত বা সমস্ত সময় আমরা কেবল সামনের প্লেনটি চয়ন করি তারপরে ডান ক্লিক করুন এটি একটি সাধারণ বোতামের মতো কিছু খুলবে প্লেনটিতে সাধারণভাবে আমাদের ক্লিক করতে হবে তারপরে সর্বদা কাজের জায়গা আসবে শেষের ক্লাসগুলিতে আমরা দেখেছি যদি আমি কোনও লাইন ড্রও করতে চাই তবে আমি সেভাবে এটি ড্রও করতে পারি তারপরে স্মার্ট ডাইমেনশন এ যান এটি প্রায় 20 টি ইউনিটে সামঞ্জস্য করুন এবং ইউনিট গুলি আমরা সর্বদা 20 mm রাখবো তারপরে OK ক্লিক করুন এভাবেই আমরা লাইন ডায়াগ্রামগুলি তৈরি করেছি এবং আমরা রেকট্যাংলেস ও ব্যবহার করেছি এখন স্লট গুলির মতো বিশেষায়িত সামগ্রী রয়েছে প্লাম্বার ব্লকের মতো কিছু একটি আছে সম্ভবত কোনও মেকানিকাল ডিভাইস যেখানে আপনি একটি প্লেটে গর্ত এবং অন্যান্য জিনিস করতে পারবেন এবং তাকে আমরা স্লট বলে থাকি এবং আমি যদি এই স্লটগুলি নির্মাণ করতে আগ্রহী হই তবে আমাকে স্ট্রেইট স্লট চয়ন করতে হবে বস্তুর আকার একটি স্ট্রেইট স্লট হিসাবে সেখানে উল্লেখ করা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে সংযুক্ত লাইন এর সঙ্গে কোণার এর মতো জিনিস রয়েছে এটি চয়ন করুন সুতরাং একটি প্রথম লাইন দ্বিতীয় লাইন দ্বিতীয় পয়েন্ট চয়ন করুন যাতে এটি সেন্টারে নির্মিত হয় এখন আপনার মাউসটি সরান এটি এই জাতীয় বস্তু তৈরি করে আবার প্রথম স্ট্রেই স্লট ক্লিক করুন কোনও বাটন ধরে রাখবেন না কেবল আপনার মাউস সরান প্রথম পয়েন্টটি ক্লিক করুন তারপরে দ্বিতীয় পয়েন্টটি ক্লিক করুন আপনার হাত সরান এখন কেবল আপনার মাউসকে অন্য কোনও স্থানে নিয়ে যান যাতে এটি একরকম থিক প্রস্থ দেখায় তারপরে ক্লিক করুনতারপর এটি হয়ে যাবে সুতরাং আপনি যদি এস্কেপ এ ক্লিক করছেন তবে বস্তুটি তৈ রি করা হয়ে যাবে এখন আপনি স্মার্ট ডাইমেনশন টি ব্যবহার করতে চান এটি আপনার 40 ইউনিটের মতো কিছু বলে মনে হচ্ছে তারপরে এস্কেপ প্রেস করুন এখন আমি সেই ক্লিকের স্মার্ট ডাইমেনশনটির রাডিউস সমন্বয় করতে চাই তারপরে এটি বেছে নেব তারপরে এখানে এই সেন্টারটি দেখায় যেখানে এই রেডিয়াস টি উপস্থিত রয়েছে সুতরাং রেডিয়াস টি আমি 10 ইউনিটের মতো কিছু নিতে চাই তারপরে OK ক্লিক করুন তারপরে উভয় দিকেই চয়ন করুন কারণ এটি উভয় দিকের একটি সিমেট্রিক বস্তু এটি স্বাভাবিকভাবেই সমন্বয় করে এইভাবে আপনি একটি স্ট্রেইট স্লট নির্মাণ করবেন আমরা এটি নির্মাণের সুবিধা কী তা দেখব আমরা ড্রয়িং লাইন ব্যবহার করে একই ধরনের জিনিস ব্যবহার করতে পারি তারপর আর্ক ড্রয়িং করে আবার একটি লাইন ড্রয়িং করুন এবং এটি আর্ক দ্বারা বন্ধ আমরা এটি সেমি সার্কেল করতে পারি কিন্তু একটি বস্তু স্ট্রেইট স্লট হিসাবে সহজভাবে উপলব্ধ আছে সুতরাং আমরা এটি ব্যবহার করছি তারপরে এস্কেপ প্রেস করুন সুতরাং মাত্রা সবসময় আমরা 40 ইউনিট এবং আর্ক 10 ইউনিট মত উল্লেখ করবো একই স্ট্রেইট স্লটে এখন আমরা সেন্টার পয়েন্ট স্ট্রেইট স্লটের মতো কিছু নিয়ে যাচ্ছি এই উদাহরণস্বরূপ আমাদের এই মাউসটি ব্যবহার করার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সলিড ওয়ার্কস এর বিভিন্ন বিকল্প যাই উপলব্ধ হোক না কেন তা পাওয়ার জন্য এটি করতে হবে এখন স্ট্রেইট স্লটের সেন্টার পয়েন্ট চয়ন করুন ক্লিক করুন এটি অন্য ধরণের বিকল্প দেখায় যেমন প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প তৃতীয় বিকল্পের মতো বিকল্পগুলি প্রথমটি বেছে নিন সেন্টার পয়েন্ট এখন সম্ভবত আমিও সেভাবে এটিকে নির্মাণ করতে চাই তারপরে আপনার মাউসটি সরান সুতরাং এই ধরণের বস্তু গুলি আমরা রিজিড বডি লিঙ্ক গুলির জন্য ব্যবহার করতে পারি এটি ফোর বার মেকানিজম হতে পারে এই জাতীয় জিনিস যদি আমি মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ নির্মাণ করতে চাই এই লিঙ্ক গুলির ধরণের বস্তুগুলি সর্বদা সহায়ক থাকে যা কীওয়ার্ডের নাম অনুসারে স্ট্রেইট স্লট বলে উপলব্ধ ডাইমেনশন্স আমরা ইতিমধ্যে শিখেছি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে আমি সর্বদা এটি সামঞ্জস্য করতে পারি এখন আমি আর্ক বরাবর কিছু পেতে চাই আমি এই জাতীয় লিঙ্কটি তৈরি করতে চাইযান্ত্রিক লিঙ্ক সুতরাং আমি তিনটি পয়েন্ট চয়ন করবো আর্ক স্লট প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট এবং আমি শুধুমাত্র এস্কেপ প্রেস করবো সুতরাং আর্ক বরাবর আমরা নির্মাণ করতে পারি এটি আবার করা যাক 3 পয়েন্ট আর্ক স্লট চয়ন করুন বস্তু যাই হোক না কেন আমরা ড্রও করতে যাচ্ছি এখানে এটি একটি আইকন হিসাবে দেখানো হয়েছে এটি ক্লিক করুন প্রথম পয়েন্টটি কোথাও ক্লিক করুন লেফট ক্লিক করুন দ্বিতীয় তৃতীয় ক্লিক করুন তারপর এটি সরান সুতরাং সমস্ত সময় লেফট ক্লিক করুন সঠিকভাবে সমন্বয় করুন যা এই ধরণের লিঙ্ক তৈরি করবে এখন আমরা অন্য একটি সেন্টার পয়েন্ট আর্ক স্লট এর দিকে দেখবো আবার আর্ক টিতে আমরা নির্মাণ করতে চাই সুতরাং তার জন্য আমাদের কোথাও এটি সেন্টারের মতো নির্দিষ্ট করতে হবে প্রথমটি দ্বিতীয়টি তৃতীয়টি তারপরে এটি সরাতে হবে কয়েকবার এস্কেপ প্রেস করুন সুতরাং এই সেন্টারের সাপেক্ষে আমরা একটি আর্ক তৈরি করেছি তারপরে প্রস্থকে সরানো সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় ডাইমেনশনে যান এবং ক্লিক করুন আমরা এভাবেই অন্যরকম কিছু ব্যবহার করি এখন আমি যদি একটি লাইন ব্যবহার করতে চাই তবে আমি কেবল একটি লাইন ক্লিক করবো সেখান থেকে সেখানে সংযোগ করব এখন আমি অন্যটির সাথে এটি কে যোগ করতে চাই আবার আমি এটিতে ক্লিক করব এই পয়েন্টটি ক্লিক করব এখন আমি আরও একটি লাইন ব্যবহার করতে চাই ট্রায়াঙ্গল এর মতো কিছু যোগ করার জন্য তারপরে আমি এটি বেছে নেব এবং এটিতে ক্লিক করব আপনি যখনই স্থানীয় স্কেচ মোড থেকে বেরিয়ে আসতে চান তখন আপনি বেশ কয়েকবার এস্কেপ প্রেস করবেন দুবারই প্রেস করলে যথেষ্ট স্কেচ থেকে বেরিয়ে আসার জন্য আপনি এখনও স্কেচ মোডে রয়েছেন তবে আপনি যে স্থানীয় স্তরে ড্রয়িং করছেন তা বেরিয়ে আসবে যাতে আপনি স্মার্ট ডাইমেনশন বা রেকট্যাঙ্গল বা অন্য কোনও ধরণের জিনিস ব্যবহার করতে পারেন এখন আমি এই ড্রয়িংটি সেভ করতে চাই না তবে আমি সরাসরি ক্লিক করতে পারি মার্ক আর যদি আমি ড্রয়িং সেভ করতে চাই তাহলে স্বাভাবিকভাবেই আমাকে ফাইল সেভ করতে হবে এখন আমি ইতিমধ্যে পার্ট 12d নির্মাণ করেছি এখন আমি কি করব পার্ট 2 আন্ডারস্কোর 2 d ড্রয়িং শুধু নামের সাথে কন্সিসটেন্ট রাখুন সবসময় ছোট হাতের অক্ষর ব্যবহার করা উচিত শব্দগুলির মাঝে কোনো ব্যবধান ব্যবহার না করে ভালো উদাহরণস্বরূপ পার্ট 2 2d আমি আপনাকে এটির পরামর্শ দেব না কারণ এই ব্যবধানগুলি মনে রাখা কিছুটা কঠিন হবে সুতরাং যদি আপনি কিছু নির্দিষ্ট করতে চান তবে আন্ডারস্কোর বাটনটি ব্যবহার করতে পারেন যাতে উভয়ই যোগ দেয় পার্ট 2 এবং 2d জিনিসটি তে এবং এটি পরামর্শ দিবো যাতে আপনি ছোট হাতের অক্ষর ব্যবহার করে সবকিছু করেনপার্ট 2 আন্ডারস্কোর 2d লোয়ার কেস লেটারের সবকিছুই ভাল পছন্দ এটি দিয়ে শুরু করা সুতরাং সংরক্ষণ করুন তো ড্রয়িং সম্পন্ন হল এখন আমি যদি এটি বন্ধ করতে চাই তাহলে আমি এটি সবসময় বন্ধ করতে পারি এখন আমি যদি এটি আবার খুলতে চাই এটি খুলুন Part2d আছে এটি খুলুন কারণ আমরা এটি সংরক্ষণ করেছি যে সময়টি যখন আমরা আবার স্কেচ মোড থেকে বেরিয়ে আসবে তখন ক্লিক করে আমাদের এটি সংরক্ষণ করতে হবে যা আমরা সংরক্ষণ করিনি সুতরাং এখন আপনি পুরো ড্রয়িংটি হারিয়ে ফেলেছেন সুতরাং স্কেচ মোড থেকে সবসময় বাইরে আসার পরামর্শ দেওয়া হয় তারপরে ড্রয়িংটি সংরক্ষণ করুন এবং পরে আপনি এটি আবার খুলতে পারেন স্কেচ মোডে আপনি এটি সংরক্ষণ করেছেন তারপরে আপনি স্কেচ মোড থেকে বেরিয়ে না এসে সরাসরি চলে যান এবং আপনি যদি মার্ক চিহ্নটিতে ক্লিক করেন তবে এটি সংরক্ষণ করা এটি ইতিমধ্যে সাম্প্রতিক সংস্করণটি গ্রহণ করে যা আপনি ইতিমধ্যে সংরক্ষণ করেছেন FL এখন আপনি ড্রয়িংটি বন্ধ করার চেষ্টা করছেন এর অর্থ কোনও কিছু সংরক্ষণ করবেন না সুতরাং এটি সব মুছে দেয় তো নিয়মিত জিনিস গুলিতে ড্রয়িংগুলি সংরক্ষণ করার ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সর্বদা স্কেচ মোড থেকে বেরিয়ে আসুন ড্রয়িংটি সংরক্ষণ করুন এখন আমি একটি নতুন ড্রয়িং দিয়ে শুরু করতে চাই সুতরাং একটি নতুন অংশ দিয়ে শুরু করুন ঠিক আছে এখন যে কোনও নতুন ড্রয়িং এর জন্য আমাদের ফ্রন্ট প্লানে যেতে হবে এটিতে ক্লিক করুন এখন আমরা লাইন আয়তক্ষেত্র স্ট্রেইট স্লট সম্পর্কে শিখেছি এখন আমি এই 2d শীটে একটি সার্কেল তৈরি করতে চাই সুতরাং সেই উদ্দেশ্যে আমায় কি করতে হবে এই বোতামের সার্কেল টি ক্লিক করুন এখন কোনও সার্কেল ড্রও করতে এখানে সেন্টার পয়েন্টের মতো কিছু আইকন থাকবে যা আপনাকে বেছে নিতে হবে এবং রেডিয়াসের মতো কিছু উপস্থিত থাকবে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা কি করতে যাচ্ছি এই মুহূর্তে আমি মাউস ধরছি না তবে আমি ইতিমধ্যে সেই সার্কেল আইকনটি ক্লিক করেছি এখন আমার একটি পয়েন্টে লেফট ক্লিক করতে হবে তো সেন্টার টি চয়ন করা হয়েছে এখন আপনার সার্কেল টি কে অন্য কোনও স্থানে সরিয়ে ফেলুন মানে আমরা রাডিউস নির্দিষ্ট করে দিচ্ছি এখন এটিতে ক্লিক করুন এখন আমরা সার্কেল টি সম্পন্ন করলাম তবে আপনি যদি আপনার মাউস চলেন সার্কেল মোডে তো তখন আমি আরও একটা সার্কেল নির্মাণ করার পরামর্শ দিবো উদাহরণস্বরূপ এই পয়েন্টটি ব্যবহার করে আমি আরও একটি সার্কেল নির্মাণ করতে চাই আমি এখনও এটি ব্যবহার করতে পারি আমি সেই সার্কেল মোড থেকে বেরিয়ে আসতে চাইলে দুবার এস্কেপ প্রেস করবো একবার আপনি প্রেস করলে আপনি সেই সার্কেল মোডের বাইরে চলে যাবেন এখন আমি এই সংখ্যাগুলি পুনরায় তৈরি করতে স্মার্ট ডাইমেনশন ব্যবহার করতে চাই তো একটি স্মার্ট ডাইমেনশন নির্বাচন করুন সেই সার্কেল টি ক্লিক করুন তারপরে এটি সেই সার্কেলের ডায়ামিটারের মতো কিছু দেখাবে আপনি যদি আমাদের পূর্ববর্তী বক্তৃতাগুলি থেকে স্মরণ করেন যখনই আমরা ডায়ামিটারের মতো কিছু ব্যবহার করি সিম্বল ফাই ছবিতে আসে এবং এছাড়াও একই সিম্বল একই পরিভাষার সফটওয়ারে আমরা দেখতে পাচ্ছি এখন আমি ইন্টারনালি ডায়ামিটারটি দিতে চাই সুতরাং সেই উদ্দেশ্যে আমি যা করতে যাচ্ছি তার একটি জিনিস আমরা আমাদের আগের বক্তৃতাগুলিতে শিখেছি আমাদের এই ধরণের মাত্রা দেওয়া উচিত নয় যেখানে আপনার অ্যারো টি অন্য সার্কেল টিকে অহেতুক স্পর্শ করছে এবং এটি ছবিটির সাথে অ্যাম্বিগুইটি তৈরি করে সুতরাং সেই উদ্দেশ্যে আপনাকে আপনার মাউস টি সাবধানে সরিয়ে নিতে হবে যাতে আপনি আপনার উপযুক্ত ডায়ামিটার বেছে নিতে পারেন এবং এটি ক্লিক করুন এখন আপনি 75 মিলিমিটার মত কিছু নিন সুতরাং আমরা তার জন্য 75 মিলিমিটার ব্যবহার করছি ঠিক আছে তারপরে এস্কেপ প্রেস করুন সুতরাং আপনার সার্কেল টি 75 মিলিমিটারের হবে এখন আমি অন্য সার্কেল টি সামঞ্জস্য করতে চাই সুতরাং স্মার্ট ডাইমেনশন ক্লিক করুন আমি অভ্যন্তরীণ দিতে চাই না কারণ এখন মাত্রার দিক থেকে একটি অস্পষ্টতা রয়েছে সুতরাং আমি কেবল এর বাইরে যেতে চাই সেই উদ্দেশ্যে আমায় কী করতে হবে আপনার মাউসটিকে সেই ড্রয়িং থেকে সরিয়ে নিন কোন বাটন ক্লিক করবেন না শুধুমাত্র আপনার মাউস সরান এখন আমি যদি এটি খুব লং লেংথে ড্রও করি তবে এটি কেবল এক ধরণের অ্যারো আমি যদি এই দিকে আসি এটা ডায়ামিটারটি এইভাবে দেখায় যেখানে আমি সর্বদা 25 ইউনিটের মতো কিছু দিতে পারি এবং ক্লিক করুন ঠিক আছে তারপরে এস্কেপ প্রেস করুন সেন্টার বেস এভাবেই আমরা সেন্টার ভিত্তিক সার্কেল গুলির মাত্রা দিতে পারি এখন আসুন অন্য উদাহরণটি দেখুন একই সার্কেলে পেরিমিটার সার্কেলের মতো কিছু রয়েছে যা আমাদের এখানে আছে এখন সেই পেরিমিটার সার্কেল টি ক্লিক করুন এবং দেখুন এটি কী করছে আপনি যদি লেফট দিকে দেখতে পাচ্ছেন দুটি জিনিস যেমন প্রথমটি সেন্টার এবং রাডিউস দ্বিতীয়টি হলো তিনটি পয়েন্ট যার চারপাশে এই সার্কেল টি অতিক্রম করছে সুতরাং আপনি তিনটি ভিন্ন পয়েন্ট বেছে নিন যার চারপাশে আমরা একটি সার্কেল নির্মাণ করতে যাচ্ছি ম্যানুয়াল ড্রয়িংটিতে আমাদের একটি বিশেষ পদ্ধতি রয়েছে যা ব্যবহার করা হয় সেই তিন পয়েন্টের সার্কেল টি তৈরি করার জন্য ট্যান্জেন্ট ব্যবহার করে এবং অন্যান্য জিনিস তবে এখানে সফ্টওয়্যার লেন্স দিয়ে বিভিন্ন ধরণের অ্যালগোরিদম একটি সার্কেলের সাথে ফিট করার চেষ্টা করে এর চারপাশে এই ডেটা পয়েন্টগুলি হ্রাস করে আমরা সারফেস মডেলিং সম্পর্কে কিছু শিখেছি এর মতো আমরা কার্ভ মডেলিং সম্পর্কেও কিছু শিখেছি সুতরাং যেহেতু আমরা এখন তিনটি আলাদা ডেটা পয়েন্ট তুলছি এটি 2 2c2ধরে নিতে চেষ্টা করে এর উপর ভিত্তি করে তিনটি ভিন্ন পয়েন্টের জন্য a b cএটি অপ্টিমাইজ করে এবং সেই সার্কেলের সেন্টার কোথায় হওয়া উচিত যেখান দিয়ে সার্কেল টিকে হুবহু পার হতে হয় ম্যানুয়াল ড্রয়িংটিতে আমরা এটি ড্রও করার জন্য একটি জিওমেট্রিক পদ্ধতি তৈরি করতে যাচ্ছি তবে একটি সফটওয়্যার লেভেলে আমরা যা করার চেষ্টা করছি তা হল আমাদের সরাসরি ম্যাথেমেটিক্যাল ফাংশন আছে এগুলি সম্পূর্ণ সমীকরণ হ্রাস করুন a b c মানগুলি কী হওয়া উচিত তার উপর ভিত্তি করে এইভাবেই বেশিরভাগ সফ্টওয়্যার কাজ করে এখন আমরা সেই ইন্টারনাল স্ট্রাকচার ব্যবহার করছি যদিও আমরা জানি না যে এই ব্যাকএন্ডে কী ঘটছে কারণ একজন পেশাদার প্রকৌশলী কেবল সেই বিকল্পগুলি ড্রও করতে চেষ্টা করতে বিকল্পগুলিতে ক্লিক করার মতো অবস্থানে থাকবে তবে এটিতে সফ্টওয়্যারটি এর শেষ প্রান্তে যা করে তা হল এটি ম্যাথেমেটিক্যাল ফাংশনগুলি ব্যবহার করে বক্ররেখা ফিট করে এবং তথ্যটি পায় তারপরে আপনি আবার এটি GUI এর শর্তে পাবেন এখন আমরা সেই পেরিমিটার সার্কেল টি চয়ন করছি আমাকে তিনটি পয়েন্ট চয়ন করতে হবে সুতরাং তারপর প্রথম পয়েন্ট ক্লিক করুন তারপর দ্বিতীয় পয়েন্টটি আমি এখানে কোথাও তৃতীয় পয়েন্ট রাখতে চাই তারপরে এস্কেপ প্রেস করুন কারণ আমি যখন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টটি চয়ন করি তখন সার্কেলের রাডিউসের উপর আমার কোনও নিয়ন্ত্রণ থাকে না আমি এটি নিয়ন্ত্রণ করতে পারি না সেন্টারটি কী হওয়া উচিত তাও আমি নিয়ন্ত্রণ করতে পারি না কারণ এটি হল সেই ম্যাথেমেটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে বেরিয়ে আসা আউটপুট গুলি সুতরাং আপনার সফ্টওয়্যার এটি করে সরাসরি সার্কেলের সেন্টার কোথায় হওয়া উচিত এবং সেই রাডিউস টি কী হওয়া উচিত তা আপনাকে সরাসরি নির্ণয় করে দেয় এখন আমি এই জিনিসটি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে কিছুটা বড় বা ছোট করতে চাই আমাদের দেখতে হবে সেটা ঠিকাছে কিনা তো আমি কী করব আপনি স্মার্ট ডাইমেনশন এখানে চয়ন করুন যখন আমি এটি চয়ন করি এটি তাত্ক্ষণিকভাবে আমাকে ডায়ামিটার দেখায় তার মানে আমি এইতিন পয়েন্ট সার্কেল ড্রও করতে যাচ্ছি যে এবং এটি সেন্টার হওয়ার কথা এটি কার্ভ বলে মনে করা হচ্ছে যার মাধ্যমে যেতে হবে এখন আমি যদি এই প্রথম ফ্রন্ট এ সামঞ্জস্য করতে যাচ্ছি এটি সেই মাত্রাগুলি নিতে চলেছে তবে আসুন চেষ্টা করে দেখা যাক মাত্রাটি যত্ন নেয় কিনা আমি 44 ইউনিট চাই না তবে 20 ইউনিটের মতো কিছু নির্দিষ্ট করতে চাই তারপরে যদি আমি 20 ইউনিট নির্দিষ্ট করি এটি সামঞ্জস্য করা হয় এখানে এই তিনটি পয়েন্ট আর তিন পয়েন্ট নয় তবে এটি যা করেছে তা হল এই তিনটি পয়েন্ট ব্যবহার করে সমীকরণকে অনুকূলিত করে সেন্টারকে স্থির করা হচ্ছে এখন একবার যদি কোনো পয়েন্টতে সেন্টার নির্মিত হয় আপনি একটি সার্কেল ড্রও করতে পারবেন এখন তার উপর আপনি অ্যাডিশনাল কন্সট্রেইন্ট রাখতে চান না আমি এই সার্কেল টি চাই না তবে একটি সার্কেল চাই যার 20 ইউনিটের মাত্রা থাকার কথা তবে স্বাভাবিকভাবেই সফ্টওয়্যার টি ইহা করে কারণ আপনি এখন আবার আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছেন সুতরাং সেই সেন্টারটি রাখুন আমি এই সার্কেল টি 20 ইউনিট 20 ডায়ামিটার এর মধ্যে সামঞ্জস্য করতে যাচ্ছি সুতরাং এটি যাতে নিরবচ্ছিন্ন হয় আপনার কী মনে আছে যে আমরা কীভাবে ম্যানুয়াল স্তরে তিন পয়েন্ট সার্কেল তৈরি করেছি এই পয়েন্টগুলি থেকে আমরা আর্ক টি ড্রও করতে পারবো এবং সেক্টরস গুলি তৈরির চেষ্টা করি এবং অভিলম্বগুলি ড্রও করতে চেষ্টা করি যেখানে এই অভিলম্বগুলি ছেদ করে রয়েছে তারপরে আমরা সেই সেন্টারটি সনাক্ত করি যাহা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন তবে ম্যাথেমেটিক্যাল লেভেল টি অন্যভাবে কাজ করে সুতরাং আপনি যখনই সফ্টওয়্যার ব্যবহার করছেন আপনি সর্বদা ফিরে গিয়ে পরীক্ষা করে দেখুন যে এটি কীভাবে ড্রয়িং করে এবং কীভাবে এই সফ্টওয়্যারটি কাজ করে এখানে আমরা জিওমেট্রিক নির্মাণ করেছি এটি আপনাকে ছবি এবং গাণিতিক ফাংশন নির্মাণের উভয় জিওমেট্রিক উপায়ের পরিপ্রেক্ষিতে একটি অভিজ্ঞতা দেয় যা প্লেন জিওমেট্রি পরিবর্তে কোর্ডিনেট জিওমেট্রি উপর ভিত্তি করে তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এখন আমরা একটি সম্পূর্ণ সার্কেল নয় কেবল একটি আর্ক তৈরি করতে চাই যাতে সলিড ওয়ার্কে বিকল্পটিও উপলব্ধ থাকে তো প্রথমে সেন্টার পয়েন্টে আর্ক চয়ন করুন সুতরাং প্রথমত আমায় একটি সেন্টার পয়েন্ট বাছতে কিছু লোকেশনে যান আমি যেমন চাই সেইরকম আর্কটি ক্লিক করুন সেখান থেকে আমি একটি আর্ক নির্মাণ করতে চাই সুতরাং এই মাউসটি ব্যবহার করার ক্ষেত্রে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমি যেখানে যেতে চলেছি এবং সেই অংশে ক্লিক করুন যাহা ওই স্তর পর্যন্ত আর্ক নির্মাণ করতে পারবে এটি আবার করা যাক প্রথমটি সেন্টার পয়েন্ট আর্ক তবে এখন দ্বিতীয়টি আমি চয়ন করেছি এখন আমি আমার মাউসকে ঘড়ির কাঁটার বিপরীতে দিকের দিকে মুভ করছি তারপরে বিকল্প টি ক্লিক করছি তারপরে এটি ইহা নির্মাণ করে সুতরাংআপনি যে দিকে অগ্রসর হচ্ছেন এটি তা নির্মাণের চেষ্টা করছে এখন আমরা আমাদের একই আর্কের জন্য ঘড়ির কাঁটার দিকে যেতে দেব সেন্টার পয়েন্ট আর্ক এখন আমি ঘড়ির কাঁটার দিকে যেতে চাই আমি যদি ঘড়ির কাঁটার দিকনির্দেশ করতে যাই আপনার GUI সর্বদা বলে যে আপনি প্রথম পয়েন্টটি বেছে নিয়েছেন তবে আপনি ঘড়ির কাঁটার দিক দিয়ে পয়েন্টটি শেষ করতে চান সুতরাং এটি যা করে তা হল সর্বদা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সার্কেল টি সমাপ্ত করে সুতরাং আপনাকে আর্ক পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি কোন পয়েন্ট পর্যন্ত যেতে চান আপনি ঘড়ির কাঁটার দিকে যেতে চাইলেও আপনার আর্কটি সর্বদা ঘড়ির কাঁটার বিপরীতে দিক নিচ্ছে সুতরাং সম্পন্ন করুন তারপরে এস্কেপ প্রেস করুন এখন আমি আর্কের রাডিউস টি পরিবর্তন করতে চাই আবার আমাদের স্মার্ট ডাইমেনশন সেখানে যেতে দুর্দান্ত এটি এই অনেক ইউনিট এর মত কিছু সামঞ্জস্য করুন এখন আমি 10 ইউনিট এর মতো রাডিউস পেতে চাই যা সর্বদা mm হবে আমরা mm এর সঙ্গেই যাচ্ছি তারপরে আর্ক টি সম্পন্ন হবে এখন আসুন আমি একটি লাইন এর মতো একটি কম্বিনেশন চেষ্টা করতে চাই যা আমি ড্রও করতে করবো তার উপর আমি একটি আর্ক তৈরি করতে চাই এখন আমি অনলাইনে থাকাকালীন আমাকে এস্কেপ প্রেস করার থেকে বাঁচাতে হবে তা থেকে বেরিয়ে আসতে হবে আমরা লাইন মোড থেকে বেরিয়ে এসেছি এখন লাইনটি আমি প্রায় 50 ইউনিটের সাথে সামঞ্জস্য করতে চাই এখন আমি একটি আর্ক ড্রও করতে চাই আমি সেন্টার পয়েন্ট আর্ক ড্রও করতে চাই এটি সেন্টার পয়েন্ট হতে পারে আমি সেন্টারটি চয়ন করতে চাই আমি প্রথম পয়েন্টটি বেছে নিয়েছি আমি এটির সঙ্গে যোগ করতে চাই তারপরে এস্কেপ এন্টার প্রেস করবো সুতরাং আমি আর্কটি নির্মাণ করতে পারি যাহা সম্পূর্ণ 180 ডিগ্রি একইভাবে আমি একাধিক বস্তু নিয়ে লাইন ড্রও করতে চাই আমরা কখনও কখনও দেখতে পারি আমরা এই বিকল্পটিও দেখতে পাই যে ইহা 90 ডিগ্রি লাইন কিনা এখন আমি ইহার চারপাশে একটি সার্কেল ড্রও করতে চাই আমি যে সার্কেল টি ড্রও করতে চাই সম্ভবত সেই সার্কেলের সেন্টার হল এই পয়েন্টটি আমি কেবল এগিয়ে যাই দ্বিতীয়টি ক্লিক সম্পন্ন হল সুতরাং যদি আমি কোনও অতিরিক্ত জিনিস ব্যবহার করতে চাই একটির উপরে আরেকটি আমি নির্মাণ করতে পারি এখন আমি এই বিষয়টিতে আগ্রহী নই তারপরে আমি সর্বদা ট্রিম এনটিটিএস বস্তুটি ব্যবহার করতে পারি আমরা শীঘ্রই দেখতে পাব এই ট্রিম এনটিটিএস আপনারা কীভাবে ব্যবহার করবেন এখন কারণ এই সার্কেল টি আমার কাছে রয়েছে আমি লাইনের মতো কিছু আঁকলাম আমি হয় এই রেখার নীচের অংশটি বা এই রেখার উপরের অংশটি সরাতে চাই সেই উদ্দেশ্যে আমি যদি সরাসরি লাইনটি ক্লিক করি তবে এটি মুছুন এটি একটি সম্পূর্ণ লাইন মুছে ফেলবে তার পরিবর্তে আমাদের ট্রিম সত্তার মতো একটি বিষয় রয়েছে কাঁচির মতো কিছু আইকন আছে ক্লিক করুন তারপরে এটি দেখায় আপনি অনেকগুলি ডায়ালগ বাক্স এর মতো কিছু যেখানে পাওয়ার ট্রিম কর্নার ট্রিম ট্রিম আওয়ে ইনসাইড ট্রিম আওয়ে আউটসাইড রয়েছে এটিকে বন্ধ করতে ট্রিম করুন এই ধরণের বিকল্পগুলি সর্বদা সেখানে থাকে এটি কীভাবে ব্যবহার করবেন তা অনুশীলন করতে হবে সুতরাং উদাহরণস্বরূপ আমাকে পাওয়ার ট্রিম চয়ন করতে দিন এই অর্থে আপনি কেবল সোয়াইপ করুন নির্দিষ্ট লাইনে এটি কেবল অবিলম্বে সেই লাইনটি সরিয়ে দেয় আসুন সেই পাওয়ার লাইনে ক্লিক করুন তারপরে সেই বোতামটি ক্লিক করুন এটি ধরে রাখুন সেই রেখাটি ধরে টানুন এটি লাইনটি সরিয়ে ফেলবে আমাদের আবার এটি করা যাক আমি এখান থেকে এখানে একটি লাইন ড্রও করতে চাই আমি যা করতে চাই তা হল আমি এই লাইনের বাইরের অংশটি সরাতে চাই যা এই সার্কেল টি অতিক্রম করছে সেই উদ্দেশ্যে আমি ট্রিম এন্টিটিএস ব্যবহার করতে যাচ্ছি পাওয়ার ট্রিম চয়ন করুন সাবধানে ক্লিক করুন লেফট বোতামটি ধরে রাখুন এবং আপনার মাউসটিকে সেই লাইন ধরে সরান তারপরে আপনার মাউস এর বোতামটি ছেড়ে দিন একদা আপনার হয়ে যাবে সেই লাইনটি সরানো হবে আসুন অন্য লাইনের জন্য একই জিনিসটি ব্যবহার করি অন্যান্য লাইন আমরা ব্যবহার করতে যাচ্ছি এখন আমাদের কাছে এই পয়েন্টটি রয়েছে সম্ভবত আমি এখানে বক্রের এই অংশটি সরাতে চাই সেই উদ্দেশ্যে আবার ট্রিম এন্টিটিএস পাওয়ার ট্রিম এই মুহূর্তে আমি কিছুই সরাইনি এখন আমি লেফট বাটন ক্লিক করতে যাচ্ছি ধরে রাখুন এবং লাইনের উপর দিয়ে সরান এখন আপনার মাউস বোতাম ছেড়ে দিন একবার হয়ে গেলে যাই হোক না কেন ছেদকারী পয়েন্টগুলি যেখানে রয়েছে সেই অংশটি সরানো হবে একইভাবে পাওয়ার ট্রিম এখন আমি এই নীচের অংশটি সরাতে চাই সেই উদ্দেশ্যে লেফটে বোতামটি ক্লিক করুন সেই লাইন বরাবর সরান সুতরাং আমার সেই বস্তুটি আছে সুতরাং যদিও আমি সাধারণ জিওমেট্রিক জিনিস নির্মাণ করছি আমি কিছু লাইন মুছে ফেলতে চাই আমি এই পাওয়ার বাটন পাওয়ার ট্রিম ব্যবহার করতে পারি ক্লিক করার জন্যওপর দিয়ে টেনে নিতে পারি এই অংশটি সরাবার জন্য পরবর্তী ক্লাসে আমরা আরও সলিড ওয়ার্কসে উপলব্ধ বিকল্পগুলি শিখব